নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী বলছি এবং আমরা পরিষেবা পরিচালনা সমসাময়িক সমস্যা বিষয় নিয়ে আলোচনা করছি আমরা ইদানীং যা আলোচনা করেছি সেগুলি হল পরিষেবার অদৃশ্যতা আর ভিন্নতা এবং এই বৈশিষ্ট্যগুলি থেকে উদ্ভূত জটিলতা উদাহরণ স্বরূপ বিমূর্ততা সুতরাং ম্যানেজমেন্ট কন্সালটেন্সি বা আর্থিক সুরক্ষা পরিষেবাদির মতো পরিষেবাগুলির কোনও শারীরিক বস্তুর সাথে তুলনা করা যায় না এবং তাই এর সাথে জড়িত ধারণাগুলির একটি বিমূর্ত সেট রয়েছে যা গ্রাহকের পরিষেবার সাথে জড়িত হওয়ার আগে বোঝা মুশকিল একইভাবে আমাদের অন্বেষণযোগ্যতার সমস্যা রয়েছে যার অর্থ এখানে কিছু পরিষেবা রয়েছে যেমন ফিজিওথেরাপি যেখানে পরিষেবাটি অনুভব না করা অবধি আপনি সেই নির্দিষ্ট পরিষেবাটির ফলাফল বা প্রভাব উপলব্ধি করতে বা বুঝতে পারবেন না একইভাবে আমাদের সাধারণতার সমস্যা রয়েছে যার অর্থ উদাহরণস্বরূপ হোটেলের একটি কামরা কেবল একটি কামরা তার বেশি কিছু নয় পরিষেবাতে নিযুক্ত হওয়ার আগে ঘরের আকার ইত্যাদি সম্পর্কে কিছু স্বতন্ত্রতা যোগাযোগ করা যেতে পারে তবে যখন কোনও তারকা হোটেল দশগুণ বেশি ঘর ভাড়া দাবি করে তখন এটি বোঝা দায় যে সেটি ন্যায্য কি না কারণ আপনার কাছে হোটেলের একটি কামরা অন্য যে কোনো কামরার মতন মনে হতেই পারে সুতরাং ভিন্নতা এবং অদৃশ্যতা থেকে উদ্ভূত এই জটিল সমস্যাগুলির মোকাবিলা করার জন্য ম্যানেজমেন্ট পদ্ধতির দ্বারস্থ হয় এবং আমরা দুটি পন্থা একটি প্রচার এবং অন্যটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি প্রচারের ক্ষেত্রে আমরা পর্যটন বা চিকিৎসার মতন উদাহরণের দিকে নজর দিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে কীভাবে যোগাযোগ বার্তার কৌশল প্রচারের কৌশল গ্রাহক শিক্ষার কৌশল অদৃশ্যতা থেকে উদ্ভূত জটিলতাগুলিকে স্পষ্ট করতে পারে আমি আপনাকে একটি হোটেলের খুব বিখ্যাত প্রচারের উদাহরণ দিচ্ছি এটি একটি খুব উঁচুদরের এবং বিলাসবহুল হোটেল চেইন গ্লোবাল চেইন তারা প্রচার তৈরি করে যা টিভিতে বা সিনেমা ক্লিপে বা রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে এবং কিছু মুদ্রণ বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শিত হয়েছিল এতে দেখানো হয়েছিল যে এক গ্রাহক একটি ট্রেনে উঠেছে এবং যখন সে একটি কামরা থেকে অন্য কামরাতে যাচ্ছে তখন সে যেন সমুদ্রের তট থেকে একটি পার্বত্য অঞ্চলে প্রশস্ত খোলা ভূমিতে আইসল্যান্ডের মতো লোকালয়ে বাহামাসের মতো জায়গায় চলে যাচ্ছেন এবং অবশেষে সে একটি কামরাতে স্থির হয়ে যায় এবং জানালার বাইরে তাকানোর সাথে সাথে সে দেখতে পায় ফুলের পাঁপড়ি মেলে ফুটছে পাখি উড়ছে বাচ্চারা খেলছে বিভিন্ন বিভিন্ন দৃশ্য তার সামনে ফুটে উঠছে বিজ্ঞাপনের ক্রমের প্রচার সর্বদা একটি বিবৃতি দিয়ে শেষ হয় আপনি যেরকম অভিজ্ঞতা চাইবেন আমরা সেইরকম অভিজ্ঞতা সরবরাহ করবো সুতরাং মৌলিকভাবে এই খুব আকর্ষণীয় ভালভাবে প্রস্তুত প্রচারণা যাতে প্রাণবন্ত ছবির প্রয়োগ করা হয়েছে হোটেলের অভিজ্ঞতামূলক উপাদানকে সেই হোটেল দ্বারা প্রদত্ত অভিজ্ঞতার বহুমুখিতাকে বুঝতে সাহায্য করে এবং এর ফলে এটি মূল্য প্রস্তাব বা দাম প্রস্তাব ইত্যাদির বিপরীত পরিষেবা প্রস্তাবকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করে আমরা অবশ্যই এই P টি দাম নিয়ে পরে বিশদে আলোচনা করব তবে ইতিমধ্যে আমরা প্রক্রিয়াগুলি এবং কীভাবে তাদের ম্যাপ করা যায় কীভাবে আমরা একটি পরিষেবার প্রতিচিত্র বা ফ্লো চার্ট তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা বাধাবিন্দুগুলি খুঁজে পেতে পারি বা বিভিন্ন ব্যর্থতার বিন্দুগুলি সনাক্ত করতে পারি এবং কীভাবে আমরা পরিষেবাটি উন্নত করতে হলে FMEA'র মতন ব্যর্থতা মোডের বিশ্লেষণ করতে পারি তাও আমরা দেখেছি আজ পরিষেবার জটিলতায় প্রক্রিয়ার প্রতিক্রিয়া সমাপ্তি অধিবেশনে আমরা আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব যার নাম পরিষেবার পুনরায় নকশাকরণ সুতরাং নতুন পরিষেবা তৈরি করতে আমরা যেমন একটি বিদ্যমান পরিষেবা মানচিত্র করতে পারি তেমনই আমরা ফ্লো চার্ট এবং ডিবোলেটনেক পরিষেবাটিও দেখতে পারি আমরা পরিষেবা মানচিত্রটি দেখতে এবং বুঝতে পারি যা ব্যর্থতা পয়েন্ট একই পদ্ধতিতে প্রক্রিয়া ম্যাপিং কোনও পরিষেবাকে নতুন করে ডিজাইন করতে আমাদের সহায়তা করতে পারে আমি আপনাকে আইআইটি কানপুরের লাইব্রেরি পরিষেবাটির নতুন করে নকশাকরণের উদাহরণ দেব তা আমরা গ্রন্থাগার পরিষেবাটি সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষকদের বর্তমান অভিজ্ঞতা দেখতে পাই আপনি যেমন জানেন যে আজকাল সমস্ত প্রকারের ডিজিটাল সংস্থান উপলব্ধ হওয়ার কারণে অনেক লোক লাইব্রেরিতে যান না বরঞ্চ গ্রন্থাগারটি তাদের হাতের কাছে আছে সুতরাং আমাদের একটি বিশাল বিল্ডিং রয়েছে যেখানে আমাদের প্রচুর পুরানো বই রয়েছে জার্নালের একটি বিশাল ভান্ডার রয়েছে অনেক জার্নাল এখন বৈদ্যুতিন সংস্থান হিসাবে পাওয়া যায় শিক্ষার্থী এবং শিক্ষকদের ডেস্কটপ বা ল্যাপটপে সহজেই পাওয়া যায় সুতরাং আমরা পুনর্নির্ধারণ করতে চেয়েছিলাম যে আমাদের আবক্রপথ কি রকমের হওয়া উচিত আইআইটিতে কানপুরের লাইব্রেরি পরিষেবাটি কীভাবে আমাদের পুনরায় নকশীকরণ করা উচিত যাতে এখন থেকে 20 25 10 বছর পরেও তার প্রাসঙ্গিকতা থাকে যখন আমরা ব্যবহারকারীদের মতামত ব্যাপকভাবে জরিপ করি আমরা প্রশ্নপত্র ভিত্তিক পরিষেবা সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা কিছু সাধারণ প্রয়োজনীয়তা নিয়ে এসেছিলাম যেমন প্রত্যেকে একটি ওয়ান স্টপ শপ পছন্দ করবে তারা একাধিক ক্রিয়াকলাপ পছন্দ করবে না তারা চাইবে যে স্ব সেবার জন্য সুযোগগুলি আরও বাড়িয়ে দেওয়া হোক যেমন স্ব যাচাই বা জারি হওয়া বইগুলির স্ব জমা রাখার মতো কিছু নতুন চাহিদা চিহ্নিত করা হয়েছিল যেখানে শিক্ষক তথা শিক্ষার্থীরা আরও জ্ঞান ভিত্তিক পরিষেবা চায় একটি পরিষেবা দেওয়া দরকার যেমন অমুক প্রসঙ্গ বা অমুক চাহিদা দেওয়া হলে এমন একটি পরিষেবা যা বই এবং জার্নালগুলি থেকে প্রয়োজনীয় উপাদানগুলি নিয়ে আস্তে পারবে এবং অন্যান্য লাইব্রেরি থেকেও আনতে পারবে লোকেরা একরকম কনভারজেন্ট ফ্রেম চেয়েছিল এখন বিদ্যমান গ্রন্থাগার পরিষেবা প্রক্রিয়াটির বিশদভাবে বর্ণনা করা হলে বিভিন্ন স্থানে এখন যে বিভিন্ন বিভিন্ন বাধা রয়েছে যার জন্য এখন অনেক জায়গা বা সময় বা লোকের দরকার পড়ে সেগুলো চিহ্নিত করা হয় লোকেরা যে উচ্চ চাহিদাযুক্ত নতুন জ্ঞান পরিষেবা প্রসঙ্গমূলক পরিষেবা চায় আমরা সেই সুযোগগুলি সনাক্ত করতে পারি উদাহরণস্বরূপ প্রক্রিয়া মানচিত্রের মাধ্যমে আমরা সনাক্ত করতে পারি যে বর্তমানে আমাদের লবি চেক পয়েন্টের একটি ক্রম আপনি যখন প্রবেশ করেন তখন বাঁ দিকে একজন লোক আপনার ব্যাগটি পরীক্ষা করবে এবং আপনাকে ব্যাগটি জমা দিতে বলবে আপনি বই নিয়ে ভিতরে যাবেন সেখানে আরও একটি বাধা রয়েছে যেখানে আপনি বই জমা করবেন আপনি যখন বাইরে যাবেন তখন আপনাকে বই আপনার নাম জারি করাতে হবে এবং তারপর আপনাকে জারি করা বইগুলো আবার পরীক্ষা করাতে হবে সুতরাং যদি আমরা পরিষেবাগুলির কিছু স্বয়ংক্রিয়তা তৈরি করি এবং প্রক্রিয়া প্রক্রিয়া পুনরায় নকশীকরণ করি তাহলে এই বাধা বিন্দু এবং অনাবশ্যক চেক পয়েন্টগুলি সনাক্ত করে স্ব পরিষেবা প্রযুক্তির মাধ্যমে নির্মূল করা যায় আপনি গ্রন্থাগারের লবিটির নতুন করে নকশীকরণ করতে পারেন এটিই শিল্পীরা কল্পনা যার ফলে আপনাকে আরও বেশি বিস্তৃত অনুভূতি দেওয়া যেতে পারে এবং আপনি সেই স্থানটির সদ্ব্যবহার করতে পারেন এই ধরুন জ্ঞানের কিছু কিয়স্ক তৈরি করে সুতরাং প্রক্রিয়া ম্যাপিংয়ের মাধ্যমে পরিষেবা পুনরায় ডিজাইন করা পুরানো পরিষেবাকে পুনর্জীবিত করার জন্য প্রায়শই প্রয়োজনীয় হয়ে ওঠে কারণ পণ্য বা পদ্ধতির মতো বেশিরভাগ পরিষেবাতেই কিছুটা প্রাকৃতিক অবক্ষয় ঘটে এবং ধীরে ধীরে অগ্রসররত আমলাতন্ত্রের কারণে অবক্ষয়টি সনাক্ত করা যায় সময় কীভাবে ব্যয় হয় তা দেখে সুতরাং গ্রন্থাগারের উদাহরণের মতন যেখানে জ্ঞানের পরিষেবাদির মতো মূল্য সংযোজনমূলক ক্রিয়াকলাপের তুলনায় পরীক্ষা নিয়ন্ত্রণের উচ্চ অনুপাত থাকে তখন প্রক্রিয়াটিরা পুনরায় নকশীকরণ করা অতিপ্রয়োজনীয় হয় ওঠে প্রক্রিয়া ম্যাপিংয়ের পদ্ধতি অনুসরণ করে প্রক্রিয়াটির পুনরায় নকশীকরণ প্রযুক্তির পূর্বাভাস এবং প্রবণতা চিহ্নিত করার সাথে সংহত করা যায় এবং পরিষেবাগুলির একটি সম্পূর্ণ নতুন প্রজন্ম তৈরি করা যেতে পারে যা একদিকে বর্তমান সমস্যাগুলির সমাধান করবে এবং অন্যদিকে একটি সম্পূর্ণ নতুন পরিষেবার সেট তৈরি করবে সুতরাং নতুনভাবে ডিজাইন করা হলে এটি পরিষেবার ব্যর্থতা বা ব্যর্থতার বিন্দুগুলি এড়ানো সম্পর্কিত সমস্যাগুলির সম্বোধন করা সম্ভব এফএমইএ ধরণের বিশ্লেষণ করে যা এর আগের অধিবেশনে আমরা আলোচনা করেছি সে ক্ষেত্রে আমরা সংঘটন হওয়ার সম্ভাবনা ঘটনার তীব্রতা ছাড়ের অযোগ্যতা ইত্যাদি দেখে রিস্ক পার্সেপশন নম্বরের ধারণা করতে পারি পরিষেবার ম্যাপিং পুনরায় নকশীকরণের মাধ্যমে আমাদের চক্রের সময় হ্রাস করতে সাহায্য করবে বই পরীক্ষা করার বা জারি করার মতো অমূল্যসংযোজনমূলক ক্রিয়াকলাপ যা বার কোড এবং আরএফআইডি ইত্যাদির মতো সহজে উপলভ্য প্রযুক্তিগুলির মাধ্যমে আজ সহজে করা যায় দূর করতে সাহায্য করবে যা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং অবশেষে গ্রাহকের সন্তুষ্টি বাড়াবে সুতরাং আপনি গ্রাহককে দিয়ে শুরু করুন বর্তমান প্রক্রিয়া মানচিত্রের সাথে তুলনা করুন নতুন প্রক্রিয়া ধারণার বিকাশ করুন নতুন প্রক্রিয়াগুলির প্রোটোটাইপ গড়ুন গ্রাহকের সাথে নিশ্চিত করুন এবং তারপরে ধীরে ধীরে স্থাপন করুন দরকার পড়লে নতুন করে নকশীকরণ করুন সংক্ষেপে আপনি যেমনটি আপনার সামনে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি বড় পদক্ষেপ নিতে হবে যার সাহায্যে আমরা পুরানো সেকেলে পরিষেবা থেকে নতুন পরিষেবার নকশা তৈরী করতে পারি মূলত এই তিনটি ব্লকের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং এগুলিকে বিদ্যমান পরিষেবা মানচিত্রে মিশ্রিত করে এই তিনটি পদক্ষেপ হল অমূল্যবান পদক্ষেপ নির্মূল করা স্ব পরিষেবাতে স্থানান্তরিত করা এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যথাসম্ভব সরাসরি পরিষেবা সরবরাহ করা সুতরাং আমি আপনাদের একটি ছোট্ট কাজ দিয়ে এই অধিবেশনটি শেষ করব কাজটি হল আপনার বিদ্যমান প্রতিষ্ঠানের গ্রন্থাগারে বা অন্য যে কোনও বৃহত গ্রন্থাগার যা আপনি ব্যবহার করছেন তার প্রবাহটি বুঝুন এবং তার অভিজ্ঞতা মানচিত্র বাধা বিন্দুগুলি ইত্যাদি বিষয় বুঝুন এখানে আমি আপনাদের যে উদাহরণ দেখিয়েছি আপনারা তার সাহায্য নিতে পারেন প্রবণতা সন্ধানের সাথে নিজেকে জড়িত করুন এবং ভবিষ্যতের গ্রন্থাগারের জন্য নতুন প্রক্রিয়া মানচিত্রটি কল্পনা করার চেষ্টা করুন এটা করার সময় কেবলমাত্র অ মূল্য সংযোজনকারী পরিষেবাই অপসারণ করার নয় যতটা সম্ভব স্ব পরিষেবা প্রযুক্তি ব্যবহার করুন গ্রাহকদের পরিষেবা উপাদানগুলির সহ স্রষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করুন এবং প্রযুক্তি ব্যবহার করে কিছু পরিষেবা সমবেত করার চেষ্টা করুন এবং তারপরে আপনি এই ধরণের দৃশ্য অবলোকন করতে পারেন যা আপনার সামনে দৃশ্যমান সুতরাং বাঁ দিকের উপরের কোণে আপনি দেখতে পারবেন একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী গ্রন্থাগার বহুতল কয়েক লক্ষ বই এবং আমরা উপরের ডান দিকের কোণায় এটাও দেখতে পাচ্ছি যে এখন কীভাবে একটি কম্পিউটার কয়েক হাজার বই প্রতিস্থাপন করছে এবং তারপরে আমি আপনাকে নিচের বাঁ দিকের কোনায় দেখিয়েছি বিভিন্ন ধরণের ই রীডার বা ট্যাবলেট যা আমরা হাজার হাজার বই পড়ার মঞ্চ হিসাবে ব্যবহার করতে পারি তবে আপনি যখন নতুন গ্রন্থাগার পরিষেবাটি কয়েকটি নতুন প্রযুক্তির সন্ধান এবং প্রবণতা সন্ধানের সাথে সংহত করার চেষ্টা করছেন তখন ভেবে দেখার চেষ্টা করুন বইগুলি অপ্রচলিত হয়ে পড়বে না নতুন রূপ নেবে নীচের ডানদিকের কোণায় আপনাকে একটি ফর্ম দেখানো হয়েছে সুতরাং প্রযুক্তির প্রবণতাগুলির সাথে এটি সংহত করে বর্তমান প্রক্রিয়া মানচিত্র বর্তমান ফ্লো চার্টটি পুনরায় পরীক্ষা করে একজন পরিষেবা রিডিজাইনারের সাথে জড়িত হন এবং একটি নতুন উদ্ভাবনী নতুন পরিষেবা নকশা নিয়ে আসুন